আমরা আমাদের আলোচনা চালিয়ে যাচ্ছি এই বক্তৃতায় আমরা ARM মাইক্রোকন্ট্রোলার ARCHITECTURE সম্পর্কে বলব এর তৃতীয় অংশ এই বক্তৃতাটিতে আমরা মূলত ARM আর্কিটেকচারে প্রসেসরের মোড ডিজাইনের প্রাথমিক ব্যাকগ্রাউন্ডের কয়েকটি আপনাকে দেওয়ার চেষ্টা করার মূল উদ্দেশ্য এটি প্রসেসর মোড দিয়ে শুরু করা যাক নির্ধারিত সময়ে কার্যকর করার সময় ARM প্রসেসর 7 টি মোডের মধ্যে একটি হতে পারে এই টেবিলটি এই 7 টি প্রসেসরের মোডের সংক্ষিপ্তসার জানায় কোনও প্রোগ্রাম কার্যকর করার সময় ব্যবহারকারী মোডটি সাধারণ মোড যখন কোনও প্রোগ্রাম সাধারণত চালিত হয় আমরা বলি যে সিস্টেমটি ব্যবহারকারী মোডে রয়েছে এই হল ব্যবহারকারী মোড এর সংক্ষিপ্ত বিবরণ প্রসেসরগুলিতে আপনি এখন জানেন আমাদের বাহ্যিক ডিভাইসগুলি থেকে INTERRUPT আসতে পারে যদি এটি আসে প্রোগ্রামটি কার্যকর করছে যা স্থগিত করা হবে আমাদের কিছু INTERRUPT হ্যান্ডলিং রুটিনে যাবো সেই রুটিন চালাতে হবে এবং তারপরে আবার ফিরে এসে INTERRUPT প্রোগ্রামটি আবার শুরু করতে হবে এআরএমে দুটি ভিন্ন স্তরের বিঘ্নিত interrupt processing অনুমোদিত একটিকে উচ্চ PRIORITY বলা হয় বা অন্যটিকে সাধারণ PRIORITY বলা হয় এই FIQ উচ্চ প্রায়োরিটি মোড সক্রিয় হয় এবং স্বীকৃত হয় তখন FIQ মোডে প্রবেশ করা হয় লক্ষ্য করার বিষয়টি হল যখন কোনও উচ্চ PRIORITY র INTERRUPTকে প্রক্রিয়া করা হচ্ছে যদি এর মধ্যে কিছু কম PRIORITY INTERRUPT আসে তাদের স্বীকৃতি দেওয়া হবে না তাদের এড়ানো হবে সুতরাং উচ্চ PRIORITY INTERRUPTকে নিম্ন PRIORITY র তুলনায় প্রকৃত উচ্চ PRIORITY দেওয়া হবে আর IRQ হল low priority বা normal priority interrupt একটি সুপারভাইজরি মোড রয়েছে যা বেশিরভাগ আধুনিক প্রসেসরের রয়েছে কিছু INSTRUCTION রয়েছে যেমন সুপারভাইজারি কল বা ট্র্যাপ বা SWI সফটওয়্যার INTERRUPT দেয় বিভিন্ন নাম রয়েছে তবে এই INSTRUCTIONগুলির উদ্দেশ্য হল এই নির্দেশ অপারেটিং সিস্টেমে নিয়ন্ত্রণ স্থানান্তর করতে দেয় ঠিক আছে এমন একটি কম্পিউটারে যেখানে একটি অপারেটিং সিস্টেম রয়েছে এই নির্দেশাবলী প্রসেসর মোডটিকে ব্যবহারকারীর মোড থেকে সুপারভাইজার মোডে পরিবর্তন করার অনুমতি দেয় এবং তারপরে একটি subroutine call control সুপারভাইজার বা অপারেটিং সিস্টেমে ঝাঁপ দেবে এখন SUPERVISORY মোডটি svc এটি একটি সুরক্ষিত মোড এবং আপনার বাস্তবায়নে যখন কোনও অপারেটিং সিস্টেম থাকে তখনই এই মোডটি প্রয়োজন সমস্ত এম্বেড থাকা সিস্টেম অ্যাপ্লিকেশনটিতে আপনার এটির প্রয়োজন হবে না তবে এমন সিস্টেমে যেখানে সত্যিই একটি অপারেটিং সিস্টেম রয়েছে এবং আপনার এই ব্যবস্থা কার্যকর করার মোডটি রাখতে আপনার কিছু সুরক্ষা দরকার আপনি যে memory protection রাখতে চান সেই ক্ষেত্রে ABORT হল ঐচ্ছিক মোড আপনি দেখতে চান যে যখন কোনও প্রোগ্রাম কার্যকর হচ্ছে আপনি কেবল মেমরির এই অঞ্চলটি অ্যাক্সেস করবেন যদি দুর্ঘটনাক্রমে আপনার প্রোগ্রামটি অনুমোদিত সীমা ছাড়িয়ে কোনও স্মৃতি অবস্থান অ্যাক্সেস করার চেষ্টা করে তবে এই ABORT বিঘ্নিত হওয়া উত্পন্ন হবে এবং সংশ্লিষ্ট প্রসেসরের মোডটিকে ABORT মোড বলে মেমরি অ্যাক্সেস লঙ্ঘন পরিচালনা করার জন্য প্রসেসরটি abort মোডে যায় এবং অপরিজ্ঞাত আসলে এমন কিছু যা ভবিষ্যতের বিস্তারের জন্য রাখা হয় ভাল কিছু নির্দেশ opcode সংজ্ঞায়িত করা হয় নি তাই তারা অপরিজ্ঞাত সুতরাং যদি ভুল করে আপনি এমন একটি নির্দেশনা কার্যকর করার চেষ্টা করছেন যেটির opcode সজ্ঞাত আপনি একটি সজ্ঞাত বিঘ্ন পেয়েছেন এবং প্রসেসরের মোড সজ্ঞাত স্থিতি und স্ট্যাটাসএ চলে যাবে এবং এমন উদাহরণ রয়েছে যেখানে আপনি কিছু সুবিধাযুক্ত অপারেটিং সিস্টেমের কাজ চালাতে চান এবং তার জন্য আপনি সাধারণত এই সিস্টেম মোডে যান সিস্টেম মোড এবং SUPERVISORY মোড খুব বেশি সম্পর্কিত আমি এর বিশদে যাচ্ছি না কারণ এমবেডেড সিস্টেম ডিজাইনের জন্য এগুলি সত্যই প্রয়োজন হয় না ARM এই সমস্ত মোডকে সমর্থন করে ARM এর architecture বৈশিষ্ট্যের দিক থেকে যথেষ্ট FLEXIBLE আমি পূর্বে উল্লিখিত হিসাবে এটি সাধারণ উদ্দেশ্য REGISTER এর একটি বড় সেট আছে মোট 37 টি রেজিস্ট্রার রয়েছে এই সমস্ত 32 bit দীর্ঘ REGISTER গুলি সম্পর্কে কথা বলছি এখানে 7 টি REGISTER রয়েছে যার সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে একটি PC তারপরে CPSR রয়েছে আপনারা যারা 8085 এর মতো কিছু মাইক্রোপ্রসেসরের সাথে পরিচিত তাদের জন্য বলি যে তারা জানবেনকন্ডিশানাল ফ্ল্যাগ নামে কিছু আছে যখনই কিছু নির্দেশাবলী কার্যকর করা হয় CONDITIONAL FLAG সেট করা বা পুনরায় সেট করা হয় এখানে শূন্য FLAG বহনকারী FLAG overflow FLAG ইত্যাদি রয়েছে এটি একটি FLAG REGISTERএর মতো এটিতে বেশ কয়েকটি FLAG রয়েছে যা প্রসেসরের মোড বা নির্দেশনা কার্যকরকরণের উপর নির্ভর করে সেট করা থাকে এবং সেখানে 5 টি সেভড প্রোগ্রাম স্ট্যাটাস REGISTER রয়েছে এখন এই ধারণাটি আকর্ষণীয় একটি CPSR রয়েছে এবং বেশ কয়েকটি SPSR রয়েছে আপনি একটি প্রচলিত প্রসেসরে দেখতে পাবেন যখনই কোনও INTERRUPT আসে আমরা সাধারণত কী করব আমরা স্ট্যাকের সমস্ত REGISTER সংরক্ষণ করি যা status REGISTER এবং FLAG গুলিও অন্তর্ভুক্ত করতে পারে INTERRUPT প্রাপ্ত হ্যান্ডলারের কাছে যেতে পারে সমস্ত কিছু শেষ করতে পারে ফিরে আসি সমস্ত REGISTER এবং স্থিতি REGISTER পুনরুদ্ধার করে এবং পুনরায় প্রয়োগ শুরু করে তবে ARM এ স্ট্যাকের জন্য কোনও সমর্থন নেই স্ট্যাকে বা স্ট্যাক থেকে পুশ বা পপ করার কোনও নির্দেশ নেই ধরুন যে কোনও প্রোগ্রাম চলমান স্ট্যাটাসটি CPSRএ সংরক্ষিত আছে সেখানে একটি INTERRUPT এসেছে CPSR বিষয়বস্তু একটি SPSR অনুলিপি করা হবে তারপরে INTERRUPTপ্রাপ্ত হ্যান্ডলার চালিত হবে ফিরে আসার আগে SPSR এর বিষয়বস্তু CPSRএ ফিরিয়ে দেওয়া হবে যেহেতু কোনও স্ট্যাক নেই সেহেতু CPSR থেকে মানটি পুনরুদ্ধার করা এবং তারপরে আবার এটিকে পিছনে সরিয়ে নেওয়া ব্যবহারকারীদের দায়িত্ব এবং অবশ্যই সেখানে 30 টি সাধারণ উদ্দেশ্যে general purpose REGISTER রয়েছে এগুলির নাম সাধারণত r0 থেকে r29 করা হয় এখন প্রসেসরের মোডের উপর নির্ভর করে আপনি নির্ভর করতে পারেন যে এর মধ্যে কতগুলি REGISTER আপনি অ্যাক্সেস করতে পারবেন 16 টি REGISTER সাধারণত একটি নির্দিষ্ট অপারেশন মোডে দৃশ্যমান এই 16 টি REGISTER নীচে রয়েছে r 0 থেকে r12 এ 13 টি general purpose REGISTER রয়েছে কোনও স্ট্যাক নেই তবে r13 স্ট্যাক পয়েন্টার হিসাবে চিহ্নিত করা হয়েছে আপনি যদি সফ্টওয়্যার দ্বারা একটি স্ট্যাক নিজেই প্রয়োগ করতে চান তবে আপনি r13 ব্যবহার করতে পারেন আর r14 link REGISTER প্রচলিত প্রসেসরের জন্য subroutine call instruction এর জন্য PCর মান স্ট্যাকের মধ্যে push করা হয় তবে এখানে কোনও স্ট্যাক নেই সুতরাং লিঙ্ক REGISTER নামে একটি বিশেষ REGISTER রয়েছে PCর মান লিঙ্ক রেজিস্টারে আসে এবং আপনি যখন সাবরুটিন থেকে ফিরে আসছেন তখন যা কিছু হয় তারপরেই লিংক REGISTERটি PCতে অনুলিপি করা হয় PC r15 হিসাবে অ্যাক্সেস করা হয়েছে এবং তারপরে আমরা CPSR করব আমি পরে বিভিন্ন REGISTERগুলির সাথে একটি চিত্র প্রদর্শন করব কীভাবে তারা বিভিন্ন মোডে বিদ্যমান সাধারণ উদ্দেশ্যে REGISTERভুক্তির ক্ষেত্রে যেখানে আপনি কিছু ডেটা সঞ্চয় করার আশা করছেন আমি আপনাকে বলেছি যে REGISTERগুলি সমস্ত 32 bit আকারের তবে সমর্থিত ক্রিয়াকলাপগুলির ক্ষেত্রে আপনার কাছে 8 bit ক্রিয়াকলাপ 16 bit বা অর্ধ word বা পুরো 32 বিট word থাকতে পারে আপনি যখন অর্ধ WORD এর ক্রিয়াকলাপগুলি ব্যবহার করছেন তখন নিম্ন 16 টি bit ব্যবহৃত হয় এবং বাইট ক্রিয়াকলাপের জন্য সর্বশেষ 8 bit ব্যবহৃত হয় এবং এগুলি গাণিতিক ক্রিয়াকলাপগুলির জন্য ব্যবহৃত হয় না কেবল ডেটা ট্রান্সফার অপারেশনের জন্য কারণ সমস্ত গাণিতিক অপারেশনগুলি কেবলমাত্র 32 bit আকারের হয় আপনি যখন এক স্থান থেকে অন্য জায়গায় ডেটা স্থানান্তর করছেন আপনি 8 bit বা 16 bit বা 32 bit স্থানান্তর করতে পারেন মেমরি থেকে আপনি 8 টি bit ডেটা একটি রেজিস্টারে স্থানান্তর করতে পারেন এটি শেষ 8 bit ইত্যাদিতে যাবে CPSRতে কী রয়েছে এটিতে বিভিন্ন FLAG রয়েছে এর দ্বারা চিহ্নিত একটি ওভারফ্লো FLAG রয়েছে V বিয়োগের জন্য একটি carry FLAG C আছে আপনি এটিকে borrow হিসাবে ডাকেন একটি শূন্য FLAG Z আছে এটি ফলাফল শূন্য বা ননজারো কিনা তা পরীক্ষা করে এবং সাইন ফ্ল্যাগ N এছাড়াও প্রসেসরটি অনেকগুলি মোডে থাকতে পারে আমি বলেছিলাম 7 টি মোড আছে তবে ভবিষ্যতের সম্প্রসারণের সাথে রাখতে ARM 5 bit স্টোর মোডে রাখে 5 বিটে আপনি 32 টি মোড পর্যন্ত সমর্থন করতে পারেন bit 5 টি thumb state বোঝাতে ব্যবহৃত হয় তারপরে 6 এবং 7 bitগুলি high priority interrupt কে INTERRUPT দেওয়ার আগে এবং স্বাভাবিককে নিষ্ক্রিয় করার জন্য এবং সক্ষম করার জন্য এই bitগুলি 1 তে সেট করা থাকলে এগুলি অক্ষম করা হয় যদি 0 থাকে তবে তারা সক্ষম হয় এর মধ্যে থাকা অন্য bitগুলি অব্যবহৃত special REGISTER সম্পর্কে কথা বলছি কেবল আবার দেখুন এটি r15 বা program counter আপনি জানেন যে PC সর্বদা সঠিক নির্দেশ কার্যকর করতে মেমরির পরবর্তী নির্দেশের ঠিকানা রাখে সুতরাং গন্তব্য REGISTER PC হলে এর অর্থ সেখানে jump হচ্ছে লিংক REGISTER সাবউটাইন কল নির্দেশের জন্য r14 ব্যবহার করা হয় ARM এ সাবরুটাইন কল নির্দেশকে বিএল শাখা এবং লিঙ্ক বলা হয় এটি কোথায় শাখা বানাবে তা নির্দিষ্ট করে ব্রাঞ্চিংয়ের আগে PCর বর্তমান মান এলআর এ সংরক্ষণ করা হবে এবং তারপরে নির্দিষ্ট গন্তব্যটি PCতে লোড হবে আপনি যখন ফিরে আসবেন এলআর এর মানটি PCতে ফিরে আসবে সুতরাং আপনি যেখান থেকে চলে গেছেন সেখান থেকে আপনি EXECUTION পুনরায় শুরু করবেন r13 স্ট্যাক পয়েন্টার হিসাবে ব্যবহার করা যেতে পারে আপনি যদি সফ্টওয়্যার স্ট্যাক প্রয়োগ করতে চান আপনি এটি করতে পারেন এবং CPSR কার্যকর হয়ে যাওয়া প্রোগ্রামের সাথে বর্তমান স্ট্যাটাস রেজিস্ট্রার ধারণ করে এবং যখনই কিছু ব্যতিক্রম বা INTERRUPT আসে তখন CPSR বিশেষ বা সংরক্ষিত প্রোগ্রামের একটিতে SPSR নিবন্ধিত হয় তারা সিপিএসআরের একটি অনুলিপি রাখবে আপনি যখন ব্যতিক্রম রুটিন থেকে ফিরে আসেন SPSR আপনার এক্সিকিউশন পুনরায় শুরু করার আগে CPSR ব্যাক করা উচিত PC সম্পর্কে কথা বলি EXECUTION কার্যকর করার দুটি পদ্ধতি রয়েছে একটি হল ARM মোড একটি হল থাম্ব মোড থেকে শুরু হওয়া উচিত যা 4 এর কিছু অধিক এটি করার প্রয়োজনের বিষয়ে আমি বিশদে যাচ্ছি না আপনি যখন মাইক্রোকন্ট্রোলারের সাথে মেমরিটিকে ইন্টারফেস করেন তখন মেমোরি ইন্টারলিভিং নামে একটি ধারণা আসে যদি আপনার 4 উপায় আন্তঃলিখন থাকে তবে 4 টির অধিক এমন ঠিকানা থেকে শুরু করে টানা 4 বাইটগুলি এক ক্লক চক্রে স্থানান্তরিত হতে পারে তবে যদি এটি না হয় তবে আপনার জন্য 2 CLOCK চক্র প্রয়োজন হবে সুতরাং আপনার স্মৃতি স্থানান্তর ধীর হয়ে যাবে দ্রুত মেমরি অ্যাক্সেস পেতে ARM WORD alignmentর উপর জোর দেয় এবং 4 এর একাধিক মানে শেষ দুটি bit 00 হয় আমাদের নির্দেশের ঠিকানাটি রাখা আশা করা যায় সর্বদা সর্বশেষ 2 bit 0 হবে সুতরাং PCর শেষ দুটি বিটগুলি আসলে ARM মোডে ব্যবহৃত হয় না কারণ তারা সর্বদা থাকবে ০ এছাড়াও PC পাইপলাইন পর্যায়ের সংখ্যার উপর নির্ভর করে 8 byte এগিয়ে বা 12 নির্দেশ করতে পারে আপনার যখন 32 bit প্রসেসিংয়ের সম্পূর্ণ শক্তি প্রয়োজন হয় না তখন কার্যকর করার আরও একটি মোড থাকে হতে পারে আমরা খুব সহজ অ্যাপ্লিকেশনটিতে ARM প্রসেসর ব্যবহার করছি যেখানে ছোট 16 bit নির্দেশ রয়েছে কিছু নির্দেশের সাবসেট রয়েছে এখানে থাম্ব মোডে নির্দেশাবলী 16 bit প্রশস্ত এর অর্থ 2 byte এবং সেগুলি অর্ধেক WORD এর সাথে সংযুক্ত অর্থ নির্দেশিক ঠিকানাগুলি 2 এর অধিক হয় সুতরাং PCতে সর্বশেষ বিট 0 হয় যা ব্যবহৃত হয় না এটি RM মোড এবং থাম্ব মোডের মধ্যে প্রধান পার্থক্য ARM মোড হল একটি সুপারসেট যেখানে সমস্ত নির্দেশ 32 টি bitগুলিতে এনকোড করা হয় থাম্ব মোড এটির একটি উপসেট যেখানে আপনি সমস্ত নির্দেশাবলী 16 বিটকে সংক্ষিপ্ত করে দেন যার কারণে কোডের ঘনত্ব বেশি হবে ছোট অ্যাপ্লিকেশনগুলির জন্য আপনার বাস্তবায়নের জন্য খুব সস্তা পদ্ধতি থাকতে পারে সুতরাং আপনার ছোট সিস্টেমে প্রয়োজন এমন ক্ষেত্রে থাম্ব মোড ব্যবহার করা হয় এই চিত্রটি আপনাকে বিভিন্ন মোডে REGISTERগুলি সম্পর্কে একটি ওভারভিউ দেয় ব্যবহারকারী বা সিস্টেম মোডে আপনি 13 টি REGISTER থেকে r০ থেকে r12 তারপরে r13 r14 r5 এসভিভি লিঙ্ক PC CPSR অ্যাক্সেস করতে পারবেন যে 4 টি SPSR রয়েছে তারা অন্য 5 টি মোডের সাথে মিল রাখে যদি interrupt FIQ আসে তবে CPSR এই SPSRটিতে অনুলিপি হয়ে যায় এবং এই r0 থেকে r7 FIQ তে থাকবে তবে অন্যান্য REGISTERগুলি একটি FIQ এর সাথে সুনির্দিষ্ট হবে আপনি যদি ফিরে আসেন তবে এগুলি আবার পরিবর্তন হবে এবং IRQ r0এ r12 থেকে পুরো জিনিসটি আছে কেবল r13 r14 FIQ এর সাথে সুনির্দিষ্ট SVC এবং ABORTর জন্য অনুরূপ এখন আরও একবার CPSR নিয়ে কথা বলার বিষয়টি আবার আমি CPSRর আগে বলেছি শেষ 5 টি bit এখন নির্দিষ্ট বিট সংমিশ্রণগুলি এখানে দেখানো হয়েছে এই 7 টি মোডের জন্য মোড বিট সংমিশ্রণগুলি এই 10000 অর্থ ব্যবহারকারী মোডের মতো সংজ্ঞায়িত করা হয়েছে 10001 হল FIQ মোড এবং এই জাতীয় অন্যান্য FLAG বিটগুলিও প্রদর্শিত হয়েছে ব্যতিক্রম হ্যান্ডলিং সম্পর্কে কথা বলা এর মতো একটি প্রক্রিয়া অনুসরণ করা হয় ভেক্টর টেবিল নামক একটি টেবিলের মধ্যে একটি INTERRUPT ভেক্টর রয়েছে এই ভেক্টর টেবিলটি ঠিকানা 0 থেকে উপস্থিত 0x00 মানে হেক্সাডেসিমাল 00 এগুলি হেক্সাডেসিমাল সংখ্যা 004 008 00C এই প্রতিটি এন্ট্রি 4 বাইট হয় যখনই কোনও ব্যতিক্রম ঘটে তখন CPSR সংশ্লিষ্ট SPRএ অনুলিপি করা হবে আপনি জানেন যে 5 টি SPSR নির্ভর করে ব্যতিক্রম প্রকারের উপর নির্ভর করে CPSR সংশ্লিষ্ট এসপিএসআরে অনুলিপি করা হবে এবং CPSR সম্পর্কিত bitগুলি আপনি কোন মোডে রয়েছেন তার উপর নির্ভর করে সেট করা হবে আর INTERRUPT হ্যান্ডলিং করার সময় নেস্টেড INTERRUPT যাতে না আসে সেজন্য INTERRUPT নিষ্ক্রিয় করা যায় তারপরে ফিরে আসার পূর্বে রিটার্নের ঠিকানাটি সেই মোডের সাথে সংশ্লিষ্ট LR রেজিস্টারে সংরক্ষণ করতে হবে বিভিন্ন মোডের জন্য আলাদা আলাদা এলআর REGISTER রয়েছে এবং PC ভেক্টরের ঠিকানা দিয়ে লোড করা হয় আপনি যদি এইটিতে জাম্প লেখেন তবে ফেরতের জন্য ব্যতিক্রম হ্যান্ডলার বিপরীত কাজটি করবে এটি SPSR CPSR এলআর PCতে স্থানান্তরিত হবে তা আবার লোড হবে লক্ষ্য করার বিষয়টি হল এখানে এন্ট্রিগুলি হল এগুলি INTERRUPT হ্যান্ডলারের ঠিকানা নয় বরং এগুলি নির্দেশাবলী সাধারণত এগুলি হল জাম্প বা কল ধরণের নির্দেশাবলী সুতরাং আপনি যখন এখানে আসবেন এখান থেকে রুটিনে লাফিয়ে উঠবে যা INTERRUPT হ্যান্ডল করছে সুতরাং এগুলি সমস্তই একটি WORD এর INSTRUCTION ভেক্টর সারণীতে সংরক্ষণ করা হয় এটি আমি ইতিমধ্যে উল্লেখ করেছি ভেক্টর টেবিলটি 0x00 থেকে 0x1c ঠিকানা থেকে সঞ্চয় করা হয় প্রতিটি ব্যতিক্রম প্রকারের জন্য একটি WORD বরাদ্দ করা হয় এবং আমি যেমন বলেছি এই WORDটিতে কিছু নির্দেশ থাকবে কিছু জাম্প কিছু ব্রাঞ্চ নির্দেশ এটি সম্পর্কিত INTERRUPT হ্যান্ডলারের শাখা করবে এটিতে কোনও ঠিকানা নেই আমি ARM এবং থাম্ব নির্দেশ সম্পর্কে বলছি একটি দ্রুত তুলনা ARM মোডে CPSRতে টি বিটটি 0 এবং থাম্ব মোডের জন্য 1 সেট করা হয় ARM মোডে 32 বিট নির্দেশাবলী রয়েছে থাম্ব মোডে 16 বিট নির্দেশাবলী রয়েছে প্রধান নির্দেশাবলীর সংখ্যা 58 এবং 30 Conditional execution এমন একটি বৈশিষ্ট্য যেখানে কিছু শর্ত সত্য বা মিথ্যা কিনা তার উপর নির্ভর করে কিছু নির্দেশ কার্যকর করা হবে ARM এ প্রায় সমস্ত নির্দেশ শর্ত কার্যকর করার পক্ষে সমর্থন করে তবে থাম্বতে কেবল শাখার নির্দেশের জন্য আপনি শর্তাদি পরীক্ষা করতে পারেন তবে অন্যান্য নির্দেশ শর্তসাপেক্ষ কার্যকরকরণকে সমর্থন করে না ARM মোডে ডেটা প্রক্রিয়াকরণের নির্দেশাবলী ব্যারেল স্থানান্তরকে সমর্থন করে তবে থাম্বের মধ্যে এই জাতীয় নির্দেশাবলী নেই এখানে পৃথক শিফট নির্দেশাবলী রয়েছে এবং পৃথক ALU নির্দেশাবলী রয়েছে ARM মোডে প্রোগ্রামের স্থিতি REGISTER আপনি সুবিধাযুক্ত মোডে read write করতে পারেন তবে থাম্ব মোডে আপনি প্রোগ্রামের স্থিতি REGISTERটিতে অ্যাক্সেস করতে পারবেন না আর ARM মোডে REGISTERগুলির জন্য আপনি 15 GPR r 0 থেকে r 14 এবং PC ব্যবহার করতে পারেন তবে থাম্বটিতে আপনি 8 GPR 7 টি হাই REGISTER এবং PC ব্যবহার করতে পারেন হাই REGISTER হল হাই অর্ডার REGISTERগুলির 16 bit কিছু নির্দিষ্ট REGISTER আছে যা অ্যাক্সেস করা যায় শর্তসাপেক্ষ কার্যকর আমি এখানে একটি উদাহরণ নিতে পারি শর্তসাপেক্ষ কার্যকরকরণ সিপিইউ বর্তমান নির্দেশকে কার্যকর করবে কিনা তা নিয়ন্ত্রণ করে এখন ARM এর বেশিরভাগ নির্দেশনা একটি CONDITIONAL বৈশিষ্ট্য নির্দিষ্ট করার অনুমতি দেয় আমি এই মত একটি উদাহরণ নির্দেশ গ্রহণ করি সাধারণত যদি এই EQ ব্যবহার না করেন কেবল এই EQ নেই তা কল্পনা করুন তারপরে MOV r1 0 এর অর্থ হল r1 0 তে সূচনা হয়েছে এখন যদি শূন্য FLAGটি সেট করা থাকে তবে কেবল আপনি মুভ করবেন অন্যথায় আপনি মুভ করবেন না সুতরাং এই শর্তটি নির্দিষ্ট CONDITIONAL উপর নির্ভর করে কার্যকর করা হবে শর্তসাপেক্ষে EXECUTION কার্যকর করা হয় আমরা পরে দেখব যে এই ধরণের শর্ত কার্যকরকরণ ব্যবহার করে আমাদের অনেক ক্ষেত্রে শাখার নির্দেশনা রোধ করতে দেয় এটি কম সংখ্যক নির্দেশাবলী সহ কোড ঘনত্বকে উচ্চ করে তোলে এই সমস্ত কিছু সহ আমরা ARM আর্কিটেকচারের বিষয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনাটি বন্ধ করছি পরবর্তী বক্তৃতার পরে আমরা ARM INSTRUCTION সেট এবং এআরএমের অন্যান্য বৈশিষ্ট্যগুলি সম্পর্কে কিছু দিকে নিয়ে যাব যা আমরা প্রদর্শিত প্রকৃত পরীক্ষায় সহায়ক হবে আমরা প্রদর্শিত সমস্ত demonstration কিছু ARM বোর্ডের উপর ভিত্তি করে তৈরি করবো এবং কয়েকটি পরীক্ষা নিরীক্ষাও আমরা আপনাকে আরডিনো বোর্ডেAurduino board দেখাব